সাইনুসয়েড এবং ফেজার এর নিয়ে দ্বিতীয় বক্তৃতায় স্বাগত সুতরাং এই নির্দিষ্ট বিষয়ে ঢোকার আগে আমি তোমাদের একটা ঐতিহাসিক উদাহরণ দেব মূলত এটি ঊনিশ শতকের যুদ্ধের ঘটনার সঙ্গে সম্পর্কিত কিন্তু এই যুদ্ধ কোনো অস্ত্রের দ্বারা হয়নি এটি ছিল কথার যুদ্ধ কি ছিল সেই কথা গুলো সেগুলি ছিল এসি এবং ডিসি তো সেই সময় প্রায় 1890 সালে এই নিয়ে অনেক তর্ক হয়েছিল এসি এবং ডিসি এর মধ্যে কোনটি উচ্চতর অবশেষে এসি জিতেছিল কারণ এসি অনেক দূর পর্যন্ত শক্তি স্থানান্তর করতে পারে ক্ষয় কম হয় এবং এটি সহজেই উচ্চতর ভোল্টেজ উৎপাদন করে সেই কারণেই প্রায় 1895সালে মানুষ এসি কে ভোল্টেজের উৎস হিসাবে পছন্দ করতে থাকে সুতরাং এখন আমরা বোঝার চেষ্টা করবো কোনো বর্তনীর বিশ্লেষণে AC কেন গুরুত্বপূর্ণ এবং কেনো আমরা AC নিয়ে পড়াশোনা করতে চাইছি তো প্রথমে সাইনুসইয়েড নিয়ে আলোচনা করা যাক এই নির্দিষ্ট ক্লাসে আমরা মৌলিক ধারণা গুলি বোঝবার চেষ্টা করবো যেগুলি বর্তনী পর্যালোচনা করতে প্রয়োজন যেগুলি সময়ের সঙ্গে পরিবর্তনশীল সাইনুসয়ডাল ভোল্টেজ অথবা কারেন্ট এর সঙ্গে যুক্ত এই সময়ের সঙ্গে পরিবর্তনশীল সানুসয়ডাল এক্সাইটেশন মানে সানুসয়ড দ্বারা প্রদত্ত এক্সাইটেশন এখন প্রশ্ন হবে সানুসয়ডাল কি সানুসয়ডাল হলো সাইন অথবা কোসাইন এর চারিত্রিক গঠন বিশিষ্ট সংকেত এখন সানুসয়ডাল কারেন্ট কে পর্যায়ক্রমিক কারেন্ট হিসাবে উল্লেখ করা যেতে পারে যখনই তুমি পর্যায়ক্রমিক কারেন্ট এর কথা বলছো তার মানে তুমি বলছো সানুসয়ডাল কারেন্ট সম্পর্কে যেটা মূলত সাইন বা কোসাইন অপেক্ষক এই ধরনের কারেন্ট নির্দিষ্ট সময়ের ব্যবধানে দিক পরিবর্তন করে তার মানে এটা পর্যায়ক্রমিক ভাবে ধনাত্মক ও ঋণাত্মক হয় সুতরাং এই ধরনের সানুসয়ডাল কারেন্ট বা ভোল্টেজ দ্বারা চালিত বর্তনীকে AC বর্তনী বলা হয় এখন আমরা কেনো এই সানুসয়ড এর প্রতি আগ্রহী প্রথমত চরিত্রটি হলো সাইনুসয়ডাল যেটা পর্যায়ক্রমে ধনাত্মক ও ঋণাত্মক হয় এই সাইনুসয়ডাল সংকেত খুব সহজেই উৎপাদন এবং প্রেরণ করা যায় এবং বর্তমানে সাড়া পৃথিবীব্যাপী AC ভোল্টেজ তৈরি হয় এবং ব্যাবসায়িক শিল্পজাত ও আবাসিক এ এই ভোল্টেজ এর বিভিন্ন লোড প্রেরিত হয় তো যেহেতু সাড়া পৃথিবীতে AC হলো খুবই লক্ষ্যনীয় এবং অত্যন্ত ব্যবহারযোগ্য তাই আমাদের AC বর্তনী বোঝা প্রয়োজন যা AC কারেন্ট অথবা ভোল্টেজ উৎসর সাথেই যুক্ত এখন আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ফুরিয়ার অ্যানালেসিস দিয়ে আমরা যেকোনো বাস্তব পর্যায়ক্রমিক সংকেত কে সাইনুসয়ডাল এর যোগফলে রুপান্তর করতে পারি এবং যেগুলো গাণিতিক ভাবে বিশ্লেষণ করা খুব সহজ কারণ অবকলন গুলি যেমন সাইনের অবকলন কোসাইন কোসাইনের অবকলন সাইন তার মানে অবকলন ও অন্তরকলন নিজেরাই সাইনুসয়ডাল অতএব সাইনুসয়ডাল বর্তনী বিশ্লেষণ এর জন্য খুবই গুরুত্তপূর্ণ এখন একটি সাইনুসয়ড নেওয়া যাক এবং তার বিভিন্ন উপাদানগুলি বের করার চেষ্টা করা যাক তো আমরা কিভাবে সাইনুসয়ড প্রকাশ করবো আমরা প্রকাশ করবো এইভাবে vtVm sin ωt এখন t হলো সময়ের পরিবর্তন Vm হলো সংকেতটির মান এবং তার পর আরও একটা অংশ হলো sin ωt যেটা আমাদের বলছে ওই নির্দিষ্ট সংকেতটি ধনাত্মক থেকে ঋণাত্মক এ পরিবর্তনশীল যেমনটি চিত্রে দেখানো হয়েছে এখন যদি তোমরা দেখো দেখাবে স্লাইডে দুটো চিত্র দেওয়া আছে প্রথম চিত্রে ωt র সাপেক্ষে সংকেত এর পরিবর্তন দেখানো হয়েছে এখন এখানে কি কে বলা হয় কৌণিক কম্পাঙ্ক যেটা পরিমাপ করা হয় রেডিয়ান প্রতি সেকেন্ডে এখন আমরা এই চিত্রে কি করছি আমরা কোণের ভোল্টেজ সংকেত এর মান বের করার চেষ্টা করছি কারণ এটা হল t যেটা কিছুই নয় একটি কোণ দ্বিতীয় চিত্রে আমরা কি করার চেষ্টা করছি আমরা সময়ের সাপেক্ষে ভোল্টেজ এর মান বের করার চেষ্টা করছি যদি তুমি দুটো চিত্র দেখ দেখবে তাঁরা পর্যায়ক্রমে ধনাত্মক ও ঋণাত্মক হচ্ছে এখানে তোমরা দেখবে সংকেত টি ধনাত্মক এবং এখানে দেখবে ঋণাত্মক এবং আবার এটার পুনরাবৃত্তি হবে 2π কোণের পর অনুরূপভাবে যদি তুমি সময়ের পরিবর্তনকে দেখো তুমি দেখতে পাবে এই সংকেতটির আবার পুনরাবৃত্তি ঘটছে T সময় পর তো T কি T কে বলা হয় ওই সাইনসডের সময়কাল এবং প্রতিটি সময়কালের পর সাইনসডটির নিজেরই পুনরাবৃত্তি ঘটছে সুতরাং এই দুটি চিত্র থেকে আমরা কি পেতে পারি তুমি যদি দুটো চিত্রের তুলনা করো তাহলে দেখতে পাবে ωT2π তো আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ωT2π এবং টা দেখানো যেতে পারে যে সময়কাল T2πω কি করে তুমি বলবে T সময়কাল পর এটার পুনরাবৃত্তি ঘটছে চলো আমরা এখন সেটা বার করার চেষ্টা করি যদি আমাদের আসল সংকেত হয় v তখন vtT হবে vtTVmtT Vmt2πω তো এখন আউটপুটটি হলো Vmωt2π কারণ তুমি যদি কে ভিতরে নিয়ে যাও তাহলে প্রথম পদটি হয়ে যায় t এবং দ্বিতীয় পদটি হয়ে যায় এখন sin ωt2π এর মান কত এটা আবার হবে t সুতরাং শেষমেশ আমরা কি পাবো আমরা পাবো Vmωt v এইভাবে আমরা বলতে পারি যদি আমরা কোনো অপেক্ষকের সঙ্গে T যোগ করি তাহলে সেটা অবশেষে আবার মূল সংকেতে ফিরে আসে তার মানে সংকেতটির প্রতি সময় কাল T পর পর পুনারাবৃত্তি ঘটছে সুতরাং আমরা বলতে পারি v এর মান t এবং tT উভয় ক্ষেত্রেই সমান এবং সেই কারনেই এটা পর্যায়ক্রমিক সুতরাং সাধারাণ ভাবে আমরা বলতে পারি যদি কোন অপেক্ষক fftnT হয় যেটা সময় কালের সঙ্গে কোন পূর্ণ সংখ্যার গুণফল তাহলে বলা যাবে সংকেতটি পর্যায়ক্রমিক এখন আমরা দেখালাম T হল সময় কাল এবং যার সাহায্যে আমরা বলতে পারি কোন অপেক্ষক পর্যায়ক্রমিক অপেক্ষক এখন আরও একটি রাশি বের করা যাক যাকে বলা হয় আবর্তিত কম্পাঙ্ক সাধারাণ ভাবে আমরা আবর্তিত কম্পাঙ্ক বলি না আমরা বলি শুধুমাত্র কম্পাঙ্ক তো কম্পাঙ্ক f কি f আর কিছুই না f এর মান হলো 1T যেটা হলো সময় কাল এখন যদি তুমি এই মানকে আগের সমিকরণে বসাও যেটা আমরা বের করাছেলাম T2πω তাহলে আমরা কি পাবো আমরা পাবো ω2πf তো এটা মূলত কৌণিক কম্পাঙ্ক যেটা পরিমাপ করা হয় রেডিয়ান প্রতি সেকেণ্ডে তার সঙ্গে আবর্তিত কম্পাঙ্ক যেটা পরিমাপ করা হয় হার্জে অন্য একটি পদ তোমরা সাধারাণ ভাবে বইতে দেখেত পাবে যেটা হলো ∅ যেটা দেয় vtVmωt∅ তো আমরা আরও একটি পদ যোগ করলাম ∅ যেটা হলো ওই বিশেষ তরঙ্গরূপের ফেজ এটার মানে কি তুমি চিত্রে দেখলে দেখতে পাবে ভোল্টেজ v2t যেটা শুন্য থেকে শুরু হয়নি এটা শুরু হয়েছে শুন্যর আগে কোন একটি জায়গা থেকে সুতরাং যদি তুমি t এর মান শুন্য বসাও তুমি তাহলে Vm∅ এর কিছু মান পাবে তার মানে হলো t0 সময়ে সংকেতটির কিছু মান আছে তো সেইজন্য t0 সময়ে এটার কিছু ধনাত্মক মান আছে তো তার মানে এটা শুন্য মানের আগে শুরু হয়েছে তো তুমি যদি অন্য একটি সঙ্কেতের সঙ্গে তুলনা করো যেটা হলো v1t তখন v1t হলো আমাদের আসল সংকেত যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম Vmωt আমরা যদি এগুলিকে প্লট করি তো v1t হবে Vmωt যেটা কেন্দ্র থেকে শুরু হয়েছে যেখানে v2tVmωt∅ শুরু হয়েছে কেন্দ্রের আগে থেকে তো আমরা বলতে পারি ∅ কোণটি v2t ভোল্টেজকে কিছুটা এগিয়ে রেখেছে যেটাকে বলা হয় ফেজ অ্যাংগেল তো আমরা যেটা পর্যবেক্ষণ করলাম সেটা হলো v2t v1t এর থেকে ∅ কোণ এগিয়ে আছে বা আমরা বলতে পারি v1t v2t এর থেকে ∅ কোণ পিছিয়ে আছে এখন ∅ যদি শুন্য না হয় তার মানে v1 ও v2 একই দশায় নেই অথবা যদি ∅0 হয় তাহলে ভোল্টেজ v1 ও ভোল্টেজ v2 একত্রিত হবে এবং তারা একইসঙ্গে একইসময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানে পৌঁছাবে সুতরাং দুটি তরঙ্গরূপ কতটা অন্য দশায় আছে সেটা দিয়ে দশার পার্থক্য নির্ণয় করা হয় এখন সাইনসডকে সাইন অথবা কোসাইন রূপে প্রকাশ করা যেতে পারে এবং সেটাকে একরূপ থেকে অন্যরূপে ত্রিকোণমিতির সাহায্যে পরিবর্তন করা যেতে পারে সুতরাং বিস্তারিত যাবার আগে ত্রিকোণমিতির কিছু পরিচয় করা যাক যেগুলো তোমাদের হামেশায় ব্যবহার করতে হবে যখন তোমরা সাইনোসড এবং তার সঙ্গে দশা নিয়ে কাজ করবে সুতরাং প্রথম টা কি প্রথমতা হল sin A যোগ B তো আমরা দেখবো sin AB তো sin AB A cosBcosA sin B এখন sin AB এর পরিবর্তে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় sin তখন তোমাদের কি করা উচিত তোমাদের যোগ চিহ্নর বদলে বিয়োগ চিহ্ন দিতে হবে যেটা হল sin A cosB cosA sin B এখন cos AB এর জন্য A cosB sinA sin B cos এর ক্ষেত্রে ঠিক তার বিপরীতটি হবে যেটা হল cos A cosB sinA sin B এখন এই গুলো ব্যবহার করে তোমরা কিছু মান নির্ণয় করতে পারো যেগুলি সাইনসড এবং ফেজার নির্ণয়ে গুরুত্বপূর্ণ সেই মান গুলি কি একটা হল sin ωt180 sin ωt180 এর মান কত যেটা হল ωt অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় sin ωt 180 এর মান বের করতে সেক্ষেত্রেও উত্তরটি একই হবে যেটা হল ωt এখন cos ωt180 কি যেটা পুনরায় cos ωt তো এখানেও যদি তোমাকে বলা হয় cos ωt 180 এর মান কত উত্তর একই হবে যেটা হল cos ωt অনুরূপভাবে যদি তোমাকে বলা হয় sin ωt90 এর মান কত তাহলে উত্তরটি কি হবে সেটা হবে cos ωt এখন যোগের পরিবর্তে যদি আমরা বলি sin ωt 90 এর মান বের করো এখন সেটা হবে cos ωt ঠিক তো যদি এটা বিয়োগ হয় তাহলে উত্তর হবে ωt এখন cos ωt90 এর ক্ষেত্রে এটা হবে sin ωt অনুরূপভাবে cos ωt 90 হবে sin ωt তো তোমরা এই মানগুলিকে যাচাই করতে পারো মূল সূত্রে মান বসিয়ে তো তোমরা কি করতে পারো তোমরা A এর পরিবর্তে ωt এবং B এর পরিবর্তে 180 অথবা 90 ডিগ্রী বসাতে পারো যাই ক্ষেত্র হোক না কেনো তোমরা এই সমীকরণ খুজে পাবে এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রায়সই ব্যবহার করবে যখন তোমরা সাইনসডের মান বের করবে যেমন যদি তোমরা সাইন কে কোসাইনে পরিবর্তিত করতে চাও অথবা দশার মান বের করতে চাও যেগুলি আমরা পরের স্লাইডে আলোচনা করবো এখন একটা উদাহরণ নেওয়া যাক যাতে করে সাইনুসডের ধারণাটি আরও ভাল করে বোঝা যায় একটি সাইনুসডের উদাহরণ নেওয়া যাক যেটা হলো vt1250t10° এখন তোমরা এটাকে তুলনা করতে পারো Vmωt∅ এর সঙ্গে তো তোমরা যখন এই দুটি রাশির সঙ্গে তুলনা করবে তখন তোমরা যাতে পারবে Vm হলো 12 ভোল্ট কারণ V ভোল্টে পরিমাপ করা হয় তাহলে দশা কোণ কি দশা কোণ হবে 10 ডিগ্রী ধনাত্মক এখন কৌণিক কম্পাঙ্ক যেটা হলো তোমরা পাবে 50 রেডিয়ান প্রতি সেকেন্ড সুতরাং সময় কাল হবে 2πω যেটা হবে 01257 সেকেন্ড এবং কম্পাঙ্ক হবে সময় কালের বিপরীত যেটা তোমরা পাবে 7958 হার্জ এখন তোমাকে প্রশ্ন করা হলো v1 1050t50 এবং v212 এর মধ্যে দশা কোণ বের করো এখন দুটি রাশি কে তুলনা করতে গেলে হয় তাদের দুজনকেই সাইন হতে হবে অথবা কোসাইন সুতরাং আমরা কি করছি আমরা সাইনকে কোসাইনে রুপান্তর করে দশাকোণ বের করার চেষ্টা করছি এবং আমাদের অবশ্যই ত্রিকোণমিতির সাহায্যে ঋণাত্মক চিহ্নকে ধনাত্মক চিহ্নে পরিবর্তিত করতে হবে যেটা আমরা আগের স্লাইডে দেখেছি তো আমরা বলতে পারি v1 1050t50 কে পরিবর্তিত করা যায় 1050t50 180 তে কারণ cos ωt 180 হবে cos ωt তার সঙ্গে cos ωt180 হবে cos ωt তো এক্ষেত্রে দুটো সম্ভাব্য অপশন আছে একটি হলো v1 1050t50 180 এবং v1 1050t50180 কারণ ঋণাত্মক এবং ধনাত্মক যাই চিহ্নই হোক না কেনো আউটপুট হবে ওই কোণের কোসাইন সঙ্গে ঋণাত্মক চিহ্ন তো আমরা দুটো ক্ষেত্রেই দেখলাম অউটপুট একই আসছে এখন v2 1250t 10 তার মানে 12 যেটা আমরা sin ωt এর মান বের করতে চাইছি cos এর দ্বারা তো আমরা বলতে পারি sin ωt মানে cos ωt 90 এটা যেটা আমরা আগের স্লাইডে দেখেছি এখন আমরা এই মানটিকে ব্যবহার করলে ওই রাশিটি হবে 12 তো এইভাবে আমরা দ্বিতীয় ভোল্টেজকে সাইন থেকে কোসাইনে রূপান্তর করতে পারি সুতরাং আমরা পেলাম v1 1050t 130 কারণ মানটি ছিল 50 180 তো শেষমেশ এটা হল 130 এটা 230 ও হতে পারতো তো এখানে দুটো সিগনাল যেটা আমরা বের করেছি এখন v2 কে লেখা যায় v212 কারণ এটা 10 90 তো এটা হবে 100 তোমরা এই মানটিকে 130 30 ও করতে পারো যাতে করে তোমরা দুটোর মধ্যে খুব সহজেই তুলনা করতে পারো অনুরূপ ভাবে তোমরা 50t 100 কে 50t 100360 রূপেও লিখতে পারো 360 ডিগ্রী হল 2π পর্যায়ক্রমিক সংকেত হবার জন্য তোমরা মূলত একই মান পাবে সুতরাং আমরা সেই বিশেষ তত্ত্বকে বিবেচনা করছি ও 360 ডিগ্রী যোগ করছি এবং শেষমেশ পাচ্ছি 1250t260 সুতরাং এখন যদি তুমি এই দুটির মধ্যে তুলনা করো তাহলে জানতে পারবে v2 v1 এর থেকে 30 ডিগ্রী এগিয়ে আছে সুতরাং v2 র কোণ ও v1এর কোণের মধ্যে অন্তর 30 ডিগ্রী অনুরূপ ভাবে এই দুটি ক্ষেত্রে যদি তুমি তাদের মধ্যে আবার তুলনা করো তাহলে জানতে পারবে v2 র কোণ থেকে v1 এর কোণের বিয়োগফল 30 ডিগ্রী তো এটা ধনাত্মক 180 ডিগ্রী বা ঋণাত্মক 180 ডিগ্রী ই হোক না কেনো v1 এর ক্ষেত্রে উত্তরটি একই হবে অনুরূপভাবে কাজ আমরা করতে পারি কসকে সাইনে রুপান্তর করে এবং তার পর v2 এর সঙ্গে তুলনা করে তো এটা একটা অনুশীলন যেটা তোমরা করতে পারো এখন আরও একটা ধারনাতে আসা যাক যেটা হলো ফেজার কারণ সাইনোসড খুব সহজেই ফেজারের মাধ্যমে প্রকাশ করা যায় যেটা কাজ করার ক্ষেত্রে বেশি সুবিধাজনক সাইন ও কোসাইন এর তুলনায় তো ফেজারকে কিভাবে বর্ণনা করবো ফেজার হলো একটি জটিল সংখ্যা যেটা সাইনোসডের মান ও দশা প্রকাশ করে তো তোমাকে জটিল সংখ্যা বর্ণনা করতে বললে তুমি কি লিখবে তুমি জটিল সংখ্যা লিখবে zxjy এর দ্বারা তো j হলো একটি অপারেটর যার মান 1 যেটা বলছে যে যদি এটা কোন মানের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই নির্দিষ্ট মানটি অবাস্তব হয়ে যায় তো এটা মূলত জটিল সংখ্যা প্রকাশ করার রেকট্যাংগুলার রূপ এই একই z কে মেরু স্থানাঙ্ক রূপেও প্রকাশ করা যায় অথবা এক্সপোনেনসিয়াল রূপেও যেটা হলো z কে প্রকাশ করা যায় r∠∅ রূপেও যেটা হলো rej∅ এখন ej∅ কে বলা হয় আয়েলার এর সুত্র ej∅∅ j∅ এই আয়েলার এর সুত্র খুবই গুরুত্বপূর্ণ ফেজার সংজ্ঞায় তো আমরা প্রায়ই এটা কে ব্যবহার করবো ফেজার হিসাব নিকাশে এখানে zr∠∅rej∅r∅ j∅ তো এটাকে পুনরায় বিশ্লেষণ করলে আমরা আবার পাবো xjy যেখানে x হলো r∅ এবং y হলো r∅ তো এখানে r হলো জটিল সংখ্যা z এর মান এবং ∅ হলো জটিল সংখ্যা z এর দশা কোণ এখন ej∅∅ j∅ ∅ কে ej∅ এর বাস্তব অংশ এবং sin ∅ কে ej∅ এর অবাস্তব অংশ হিসাবে প্রকাশ করা হয় সুতরাং ব্যবহারের ক্ষেত্র হিসাবে প্রতিটা রূপকে নেওয়া হয় যেমন হয় তুমি জটিল রাশির রেকট্যাংগুলার রূপ নেবে অথবা মেরু রূপ যেটা হলো জটিল সংখ্যা প্রকাশের এক্সপোনেনসিয়াল রূপ এখন যদি তুমি দুটি জটিল সংখ্যার যোগ অথবা বিয়োগ করতে চাও তাহলে রেকট্যাংগুলার রূপ নেবে কিম্বা যদি তুমি গুন অথবা ভাগ করতে চাও তাহলে মেরু রূপই ভালো সুতরাং একটি ফেজার রূপ থেকে অন্য ফেজার রূপে রুপান্তর করা সম্ভব যদি তোমার প্রদত্ত রেকট্যাংগুলার রূপ হয় xjy তখন rx2y2 এবং ঐ জটিল সংখ্যার দশা কোণ হবে ∅yx অনুরূপ ভাবে যদি তুমি মেরু রূপ থেকে রেকট্যাংগুলার রূপে পরিবর্তন করো তখন xrcos ∅ yrsin ∅ এখন কিভাবে তুমি সাইনোসডকে ফেজার রূপে প্রকাশ করবে কারণ বর্তনী বিশ্লেষণে এটা খুবই গুরুত্বপূর্ণ cos ∅ হলো ej∅ এর বাস্তব অংশ এবং ∅ হলো ej∅ এর অবাস্তব অংশ তো আমরা এগুলোকে একটা প্রদত্ত সাইনোসড যেটা vtVmωt∅ তে ব্যবহার করবো এবং সেটাকে ফেজারে রূপান্তর করবো সুতরাং যদি তুমি লেখ vtVmωt∅ তাহলে কি হবে তুমি জানো যে cos ∅ হলো ej∅ এর বাস্তব অংশ আমরা ঐ একই রাশিকে লিখতে পারি ReVmejωt∅ হিসাবে তো এটা হবে ReVmej∅ejωt তো আমরা এই রাশিকে লিখতে পারি ReVejωt V কি V হলো Vmej∅Vm∠∅ তো এটা হলো সাইনোসডের ফেজার রূপ তো ছোটো ভাবে আমরা লিখতে পারি Vm∠∅ তো এইভাবে V হলো সাইনোসডের ফেজার রূপ যেটা তোমরা স্লাইডে দেখলে তোমরা বলতে পারো দশা হলো সাইনোসডের জটিল রূপের মান ও দশা তো এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা আমরা দেখলাম যদিও ejωt একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা সেটা স্পষ্টভাবে উল্লেখ করি নি কারণ ফেজার প্রকাশে আমরা সবসময়ে দেখেছি এই বিশেষ পদটি সময়ের সঙ্গে পরিবর্তনশীল অংশ তো আমরা এই বিশেষ অংশটিকে সুবিধার্থে বাদ দিয়েছি কিন্তু তুমি যখন ফেজার ব্যবহার করবে তখন তোমাকে সবসময় মনে রাখতে হবে যে এই অংশটি সবসময়ে উপস্থিত থাকবে এবং ফেজারের কম্পাঙ্ক হবে এখন সাইনোসডের ফেজার রূপ দিতে গেলে আমাদের প্রথম সাইনোসডটিকে কোসাইনে প্রকাশ করতে হবে তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ যখনই তুমি সাইনোসডকে ফেজার রূপে প্রকাশ করতে চাইবে তখনই প্রথম তোমাকে সেটাকে কোসাইনে রূপান্তর করতে হবে কেন কোসাইন রূপ কারণ এটা আয়েলার রাশির বাস্তব অংশ এটা নিশ্চিত করবে যে সাইনোসড কে জটিল সংখ্যার বাস্তব রূপ হিসাবেও প্রকাশ করা যায় যখন সময় গুনক থাকে না যেটা পরে থাকে সেটা হলো সাইনোসডের অনুরূপ ফেজার তো সংক্ষেপে আমরা বলতে পারি যে Vmωt∅ যেটা সময় ক্ষেত্রে লেখা আছে তাকে ফেজার ক্ষেত্রে রূপান্তর করা যায় Vm এবং ∅ কোণ নিয়ে তো আমরা বলতে পারি সাইনোসডকে ফেজারে রূপান্তর করলে VVm∠∅ এখন যদি তুমি চিত্রে প্রকাশ করো তখন যদি তুমি দুটি ফেজার নাও যেমন VVm∠∅ এবং IIm∠ θ তো চিত্রে কিভাবে প্রকাশ করবে তুমি নেবে বাস্তব অক্ষ কাল্পনিক অক্ষ তুমি V চিত্রিত করবে V বাস্তব অক্ষের সঙ্গে ∅ কোণ করে আছে এবং I θ কোণ করে আছে বাস্তব অক্ষের সঙ্গে সুতরাং এখানে ভোল্টেজ V ফেজার এগিয়ে আছে যখন কারেন্ট I পিছিয়ে আছে এখন যদি তুমি সময়ের সাপেক্ষে দেখো তাহলে দেখবে দুজনাই একটি স্থির তলের সাপেক্ষে ঘুরছে সেটা হলো বাস্তব এবং কাল্পনিক তল কারণ আমরা ejωt পদটি বাদ দিয়েছেলাম কিন্তু অবশেষে উভয় ফেজারই একই ফ্রেমে ঘুরছে যার স্থির কৌণিক কম্পাঙ্ক আছে তারা নিজেদের সাপেক্ষে সর্বদাই স্থির কিন্তু পরম পদে ঘুরছে তো সুবিধার্থে আমরা ওমেগা লিখি না কারণ এটা বোঝা যাচ্ছে এবং আমরা খুব সহজেই ভোল্টেজ ও কারেন্টকে ফেজার রূপে প্রকাশ করি এখন যদি তুমি সময় ক্ষেত্র ও ফেজার ক্ষেত্রর তুলনা করো Vmωt∅ লেখে যেতে পারে Vm∠∅ Vmωt∅ Vm∠∅ 90° কেন 90 ডিগ্রী আসছে কারণ এটা সাইনে আছে তোমাকে এটাকে নিয়ে যেতে হবে কোসাইনে এবং তুমি পাবে Vm∠∅ 90° অনুরূপভাবে Imωtθ হবে Im∠θ এবং Imωtθ হবে Im∠θ 90° কারণ সাইনকে কোসাইনে পরিবর্তন করতে হবে ফেজারে পরিবর্তন করার আগে এখন শেষ করার আগে কিছু উদাহরণ নেওয়া যাক যদি তোমাকে i650t 10° কে ফেজারে রূপান্তর করতে বলা হয় তাহলে তুমি কি করবে তুমি যখনই প্রমান সাইনোসডের সঙ্গে এটাকে তুলনা করবে তখন তুমি জানতে পারবে ফেজারে তোমাকে শুধু মান ও দশা কোণ প্রকাশ করলেই হবে তো এক্ষেত্রে কি হবে মান হবে 6 দশা কোণ হবে 10 ডিগ্রী তো তুমি লিখবে 6∠ 10 অ্যাম্পিয়ার যেটা ফেজার রূপ প্রদত্ত সাইনোসডের এখন যদি তোমাকে বের করতে বলা হয় 430t40° এর ফেজার মান প্রথমে তোমাকে কি করতে হবে তোমাকে একটা প্রমান কোসাইনে এটাকে নিয়ে যেতে হবে যেটা হলো Vmωt∅ এখন ত্রিকোণমিতির সাহায্যে তুমি জানো ∅ cos∅90° এই সুত্র ব্যবহার করে তুমি তাকে কোসাইনে নিয়ে যাবে এবং তারপর এটা হবে 430t40°90° তো এখন এটাকে তুমি ফেজার রূপে লিখতে পারো ফেজার রূপে এর মান হবে 4∠130 ডিগ্রী ভোল্ট এখন যদি ফেজার থেকে সাইনোসডে নিয়ে যেতে হয় তাহলে তুমি কি করবে তোমাকে দেখাতে হবে এটা কোণ রূপে দেওয়া আছে যেহেতু এটা রেক্টেংগুলার রূপে দেওয়া আছে তুমি সেটাকে অয়েলার বা পোলার রূপে নিয়ে যেতে পারো তো কি হবে মানটি হবে Im যেটা হবে x2y2 তো x ও y এই দুটি পদ দেওয়া আছে Im হবে 5 তারপর থিটা কোণ হলো yx তো এটা হবে 43 যেটা হবে 12687° সুতরাং ফেজার রূপে তোমরা লিখতে পারো কারেন্ট I5∠12687° এখন এটা খুব সহজ ফেজারকে সাইনোসডে রূপান্তর করা তোমাকে দশা কোণ হিসাবে শুধুমাত্র মানের জায়গায় এই মানটি বসাতে হবে তো শেষমেশ i5ωt12687° A সুতরাং এর সাথে আমরা আজকের ক্লাস শেষ করলাম ধন্যবাদ